শেষ অধিবেশনে আমরা থ্রি ফেজ সার্কিট সম্পর্কে আলোচনা করেছি এবং শেষে আমরা সুষম Y Y সার্কিট সম্পর্কে আলোচনা করেছি আজকের অধিবেশনে আমরা Y ∆ এর পাশাপাশি ∆ ∆ সার্কিট সম্পর্কে আলোচনা করবো প্রথমে আমরা সুষম Y ∆ সংযোগ সম্পর্কে আলোচনা শুরু করবো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে Y ∆ সার্কিট রয়েছে যেখানে সোর্স স্টার অথবা আমরা বলতে পারি Y এর সঙ্গে সংযুক্ত রয়েছেে এবং লোড ডেল্টা ফর্মে যুক্ত রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে সোর্স এর ফেজ a লোডের A এর সঙ্গে b লোডের B এর সঙ্গে এবং c লোডের C ফেজের এর সঙ্গে সংযুক্ত রয়েছে এইভাবে আমরা বলতে পারি যে স্টার সোর্স ডেল্টা সংযুক্ত লোডের প্রতি পাওয়ার সরবরাহ করছে এখন যদি আমরা এই ব্যবস্থা দেখি তাহলে আমরা বলতে পারবো যে সোর্স এবং লোডের মধ্যে কোন নিউট্রাল সংযোগ নেই এখন যদি আমরা ধনাত্মক ক্রম ধরে নেই তাহলে ফেজ ভোল্টেজ অথবা আমরা বলতে পারি লাইন এবং নিউট্রাল এর মধ্যে ভোল্টেজ হবে VanVp∠0° VbnVp∠ 120° VcnVp∠120° যখন আমরা Y Y সংযোগ সম্পর্কে আলোচনা করেছিলাম তখন আমরা ফেজ ভোল্টেজ এর পাশাপাশি লাইন ভোল্টেজ নিয়ে আলোচনা করেছিলাম সুতরাং এক্ষেত্রে লাইন ভোল্টেজ Vabহবে যেহেতু সোর্স হল স্টার সংযুক্ত সুতরাং আমরা লাইন ভোল্টেজ Vabহবে দেখতে পাবো এবং আমরা Vab3Vp∠30°নির্ণয় করেছি যখন আমরা Y Y সংযোগ সম্পর্কে আলোচনা করেছি তখন আমরা এটি নির্ণয় করেছি একই ভাবে Vbc3Vp∠ 90° Vca3Vp∠ 210° হবে এখন আমরা যদি এই ব্যবস্থাটি দেখি তাহলে সোর্সের লাইন ভোল্টেজ লোডের ফেজ ভোল্টেজ এর সঙ্গে সমান হবে কারণ লাইন ভোল্টেজ Vab ডেল্টা এর ফেজ AB জুড়ে আসে সুতরাং আমরা লিখতে পারি যে VabVABঅর্থাৎ লোডের ফেজ ভোল্টেজ VbcVBC এবং VcaVCAহবে সুতরাং এই ব্যবস্থাটির মধ্যে আমরা জানতে পারবো যে ডেল্টার সঙ্গে লোডের সংযোগের ক্ষেত্রে অথবা ডেল্টার সঙ্গে সোর্সের সংযোগের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ লাইন ভোল্টেজের সঙ্গে সমান হবে সুতরাং যখন আমরা ডেল্টা সংযুক্ত লোড অথবা সোর্স দেখবো তখন আমরা সোর্স অথবা লাইন যাইহোক না কেন ডেল্টার ফেজ ভোল্টেজ সমান ডেল্টার লাইন ভোল্টেজ দেখতে পাবো সুতরাং আমরা বলতে পারি যে সিস্টেমের এই আকৃতির জন্য লাইন ভোল্টেজ লোড ইম্পিড্যান্স জুড়ে ভোল্টেজের সঙ্গে সমান এর অর্থ হল লাইন ভোল্টেজ লোড ইম্পিড্যান্স জুড়ে আসা ফেজ ভোল্টেজের সঙ্গে সমান এখন ফেজ ভোল্টেজের মান যেটা আমরা পেয়েছি ব্যবহার করে ফেজ কারেন্টের মান নির্ণয় করতে পারবো সুতরাং ফেজ ভোল্টেজের মান হবে IABVABZ∆ IBCVBCZ∆ ICAVCAZ∆ এখন এখানে আমরা বলতে পারি যে এই কারেন্ট গুলির মান একই রয়েছে কিন্তু এগুলি একে অপরের সঙ্গে 120০ ফেজ পার্থক্যে রয়েছে কারন এই ভোল্টেজ গুলি একে অপরের সঙ্গে 120০ ফেজ পার্থক্যে রয়েছে এখন এই ফেজ কারেন্ট গুলি নির্ণয় করার জন্য আমাদের কাছে অন্য পথ রয়েছে কিভাবে Y ∆ সংযোগের জন্য আমরা কার্চফ এর ভোল্টেজের সুত্রটি প্রয়োগ করবো এই নির্দিষ্ট চিত্রটি দেখা যাক এবং KVL প্রয়োগের জন্য আমরা aABbnaলুপ ধরে নেবো তারপর আমার পাবো VanZ∆IABVbn0 অথবা IABVan VbnZ∆VabZ∆VABZ∆ এইভাবে আমরা নির্ণয় করতে পারি যেগুলির মান একই এখন লাইন কারেন্ট নির্ণয় করার জন্য আমাদের কি করে হবে আমাদের ফেজ কারেন্ট নিতে হবে যেটা আমরা নির্ণয় করেছি এবং নোড A B এবং C তে KCL প্রয়োগ করবো সুতরাং এখন আমরা নোড A তে KCL প্রয়োগ করে পাই IaIAB ICA0 ICAIAB∠ 240° IaIAB ICAIAB1 1∠ 240° IAB105 j0866IAB3∠ 30° একইভাবে IbIBC IABIBC3∠ 30° IcICA IBCICA3∠ 30° এটি দেখায় যে লাইন কারেন্টের মান ফেজ কারেন্টের মানের 3 গুন অর্থাৎ IL3Ip লাইন কারেন্ট গুলি থেকে আমরা সহজে বলতে পারি যে ডেল্টা সংযুক্ত লোডের ক্ষেত্রে লাইন কারেন্টের মান ফেজ কারেন্টের মানের 3 গুন ডেল্টা সংযোগের জন্য লাইন কারেন্টের মান ফেজ কারেন্টের মানের 3 গুন হবে এখন আমরা লিখতে পারি যে ILIaIbIc এবং IpIABIBCICA গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মনে রাখতে হবে যে ডেল্টা সংযুক্ত লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট সংশ্লিষ্ট ফেজ কারেন্ট থেকে 30০ পিছিয়ে থাকে সুতরাং আমরা কারেন্টের রাশি গুলি থেকে বলতে পারি যে লাইন কারেন্ট ফেজ কারেন্ট থেকে 30০ পিছিয়ে থাকে যদি আমরা লাইন কারেন্ট এর পাশাপাশি ফেজ কারেন্টকে ফেজর ডায়াগ্রামে বর্ণনা করি তখন আমরা IAB কে রেফারেন্স হিসেবে নিতে পারি লাইন কারেন্ট Ia IABএর থেকে 30০ পিছিয়ে আছে একইভাবে Ibও IBC থেকে 30০ পিছিয়ে আছে এবং Icও ICA থেকে 30০ পিছিয়ে আছে সুতরাং এগুলি আমাদের একটা ধারনা দেবে যে ডেল্টা সংযুক্ত এর ক্ষেত্রে ফেজ কারেন্ট এর সাপেক্ষে কারেন্টের সম্পর্ক কিভাবে রয়েছে এখন গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মনে রাখা প্রয়োজন যে ফেজ কারেন্টের মান Iaএর থেকে ছোট রয়েছে যার জন্য ফেজর ডায়াগ্রামে Iaকে IABএর থেকে বড় দেখানো হয়েছে এছাড়াও ডেল্টা সংযুক্ত লোড থেকে সমতুল্য স্টার স্টার সংযোগের বিশ্লেষণের জন্য আমাদের কাছে অন্য পদ্ধতি রয়েছে এক্ষেত্রে আমাদের কি করতে হবে আমাদের ডেল্টা সংযুক্ত লোড থেকে সমতুল্য স্টার সংযুক্ত লোডে রূপান্তর করতে হবে যেটা আমরা স্টার ডেল্টা রূপান্তরের সাহায্যে করতে পারি এক্ষেত্রে আমরা বলতে পারি যে ZYZ∆3এবং স্টার স্টার সংযুক্তের ক্ষেত্রে আমরা সিস্টেমটি বিশ্লেষণ করতে পারি এখন থ্রি ফেজ সিস্টেম কে সিঙ্গেল ফেজ সিস্টেমে পরিবর্তন করতে পারি যেটা আমরা স্টার স্টার এর ক্ষেত্রে আলোচনা করেছি এটা আমাদের শুধুমাত্র লাইন কারেন্ট নির্ণয় করার জন্য অনুমতি দেবে তারপর আমরা আমাদের নতুন আলোচনায় IL3Ip ব্যবহার করতে পারি সুতরাং এই সম্পর্কের সাহায্যে আমরা ফেজ কারেন্ট নির্ণয় করতে পারি এবং আমরা এই ফ্যাক্টটি ব্যবহার করতে পারি যে ফেজ কারেন্ট সংশ্লিষ্ট লাইন কারেন্ট থেকে 30০ এগিয়ে থাকে এটি আমাদের স্টার ডেল্টা সার্কিট বিশ্লেষণের জন্য সাহায্য করবে যখন আমরা স্টার ডেল্টা থেকে স্টার স্টার সংযোগে রূপান্তর করবো এখন একটা উদাহরন নেওয়া যাক এখানে A B C হল স্টার সংযুক্ত সোর্সের ফেজ ভোল্টেজ Van100∠10°V এর সঙ্গে ফেজের ক্রম এবং এটি ডেল্টা সংযুক্ত সুষম লোড যার প্রতি ফেজে ইম্পিড্যান্স 8j4 সঙ্গে যুক্ত আমাদের ফেজ এবং লাইন কারেন্ট নির্নয় করতে হবে সুতরাং আমরা লোড ইম্পিড্যান্সকে ফেজর ফর্মে রূপান্তর করতে পারি

Z∆8j48944∠2657° এখন ফেজ ভোল্টেজ Van100∠10°V এখন লাইন ভোল্টেজ কি হবে লাইন ভোল্টেজ হবে VabVan3∠30°1003∠10°30°V1732∠40°VVAB এখন স্টার ডেল্টা সংযোগের ক্ষেত্রে আমরা জানি যে সোর্সের দিকে লাইন ভোল্টেজ ডেল্টার দিকে ফেজ ভোল্টেজের সঙ্গে সমান হবে সুতরাং আমরা ফেজ কারেন্টের মান সহজে নির্ণয় করতে পারি IABVABZ∆1732∠40°8944∠2657°1936∠1343°A IBCIAB∠ 120°1936∠ 10657°A ICAIAB∠120°1936∠13343°A এখন ডেল্টা সংযুক্ত লোডের ক্ষেত্রে লাইন কারেন্ট কি হবে লাইন কারেন্ট হবে IaIAB3∠ 30°319361343° 30°3353∠ 1657°A IbIa∠ 120°3353∠ 13657°A IcIa∠120°3353∠10343°A এইভাবে আমরা স্টার ডেল্টা সংযোগ এর সার্কিট বিশ্লেষণ করতে পারি এখন সুষম ∆ ∆ সংযোগ সম্পর্কে আলোচনা করবো এক্ষেত্রে যদি আমরা এই নির্দিষ্ট সার্কিটটি দেখি সার্কিট হল ∆ ∆ সংযোগ এখানে সোর্স হল ডেল্টা সংযুক্ত এবং পাশাপাশি লোড হল ডেল্টা সংযুক্ত এছাড়াও লোড ইম্পিড্যান্স জুড়ে সোর্স ভোল্টেজ Vab Vbc এবং Vcaপ্রয়োগ করা হবে সুতরাং যদি লোডের মধ্যদিয়ে লাইন কারেন্ট Ia Ib Ic হয় তাহলে আমরা ফেজ কারেন্ট সমান IAB IBC এবং ICAধরে নেবো এখন যেহেতু ডেল্টা ডেল্টা সংযোগ গুলি সুষম সুতরাং আমরা সোর্স থেকে নিউট্রাল নিতে পারবো না কারন আমরা ডেল্টা ডেল্টা সংযোগের ক্ষেত্রে নিউট্রাল শনাক্ত করতে পারবো না এখন আমরা যদি ধনাত্মক ক্রম ধরে নিই অর্থাৎ A B C ক্রম তাহলে ডেল্টা সংযুক্ত সোর্স এর ক্ষেত্রে ফেজ ভোল্টেজ হবে VabVp∠0° VbcVp∠ 120° VcaVp∠120° এখন যেহেতু ডেল্টা সংযুক্ত সোর্স এর পাশাপাশি লোডের ক্ষেত্রে লাইন ভোল্টেজ গুলি ফেজ ভোল্টেজ গুলির সঙ্গে সমান যদি আমরা ধরে নিই কোনো লাইন ইম্পিড্যান্স নেই অর্থাৎ ট্রান্সমিশন লাইনের জন্য কোনো ইম্পিড্যান্স নেই ট্রান্সমিশন লাইন হল হ্রাস ছাড়া ডেল্টা সংযুক্ত সোর্সের ফেজ ভোল্টেজ ইম্পিড্যান্স জুড়ে ভোল্টেজের সঙ্গে সমান হবে সুতরাং এক্ষেত্রে VabVAB VbcVBC VcaVCA এখন ভোল্টেজ গুলো থেকে আমরা কি করতে পারি আমরা ফেজ কারেন্ট নির্ণয় করতে পারি এক্ষেত্রে ফেজ কারেন্ট হবে IABVABZ∆VabZ∆ IBCVBCZ∆VbcZ∆ ICAVCAZ∆VcaZ∆ কারেন্টের সমীকরণ গুলো থেকে আমরা দেখতে পাবো যে কারেন্ট গুলো একই মানের কিন্তু আবার এরা একে অপরের সঙ্গে 120০ ফেজ পার্থক্যে রয়েছে কারণ এই ভোল্টেজ গুলো একে অপরের সঙ্গে 120০ ফেজ পার্থক্যে রয়েছে এখন আমাদের কাছে ফেজ কারেন্টের তথ্য রয়েছে পরবর্তী কাজটি হল আমাদের লাইন কারেন্ট বের করতে হবে সুতরাং আমরা কিভাবে লাইন কারেন্ট বের করবো আমরা সহজে A অথবা B অথবা C নোডে KCL প্রয়োগ করবো সুতরাং এখানে যদি আমরা KCL প্রয়োগ করি তাহলে আমরা পাবো যে IaIAB ICA0 এখন ICAIAB∠ 240° IaIAB ICAIAB1 1∠ 240° IAB105 j0866IAB3∠ 30° একইভাবে IbIBC IABIBC3∠ 30° IcICA IBCICA3∠ 30° এটা দেখাছে যে লাইন কারেন্টের মান ফেজ কারেন্টের মানের 3গুণ অর্থাৎ IL3Ip এছাড়াও এখানে আমরা অন্য পদ্ধতি ব্যবহার করে সার্কিটটি বিশ্লেষণ করতে পারি আমরা ডেল্টা ডেল্টা সংযুক্ত সার্কিট থেকে সমতুল্য স্টার স্টার সংযুক্ত সার্কিটে রুপান্তর করতে পারি সুতরাং এক্ষেত্রে উভয় দিকে আমাদের স্টার ডেল্টা রূপান্তর ব্যবহার করে এদের স্টার স্টার সংযোগে রূপান্তর করবো এক্ষেত্রে আমাদের লোড হবে ZYZ∆3 সুতরাং স্টার ডেল্টা রূপান্তর থেকে আমরা এভাবে পাবো যখন আমরা ডেল্টা ডেল্টা সংযুক্ত সার্কিট থেকে স্টার স্টার সংযুক্ত সার্কিটে রূপান্তর করবো তখন এটি ব্যবহার করবো স্টার স্টার সংযুক্ত সার্কিট এর ক্ষেত্রে আমরা যেভাবে আলোচনা করেছি সেগুলো আমরা লেকচার এর শেষের দিকে সহজে বিশ্লেষণ করতে পারি এখন সুষম ডেল্টা ডেল্টা সংযোগ সম্পর্কিত উদাহরন নেওয়া যাক এক্ষেত্রে সুষম ডেল্টা সংযুক্ত লোড যার ইম্পিড্যান্স হল ডেল্টা সংযুক্ত ধনাত্মক ক্রম জেনারেটর যার ভোল্টেজ হল Vab330∠0°V এর সঙ্গে যুক্ত রয়েছে এখন আমাদের অবশ্যই কি নির্ণয় করা প্রয়োজন আমাদের লোডের ফেজ কারেন্ট এবং সার্কিটের লাইন কারেন্টের মান নির্ণয় করতে হবে

এই অধিবেশনে আমরা ওয়াই ডেল্টা সম্পর্কে আলোচনা করেছি যেটা স্টার ডেল্টা এবং তারপর ডেল্টা ডেল্টা সংযুক্ত সার্কিট নামে জনপ্রিয় পরবর্তী লেকচারে আমরা ডেল্টা ওয়াই সংযুক্ত সার্কিট অথবা ডেল্টা স্টার সংযুক্ত সার্কিট নিয়ে আলোচনা শুরু করবো